সুতরাং আজ আমরা প্রস্তাবমূলক যুক্তি দেখতে চাই সুতরাং যুক্তিবিদ্যা অধ্যয়নের জন্য আমাদের অনুপ্রেরণাকে রাখব সুতরাং সাধারণভাবে যদি তিনি তথ্যের একটি সেট দেন এবং যদি তিনি একটি বিবৃতি জিজ্ঞাসা করেন যে এই সেটটিতে কিছু নেই এবং আমরা প্রশ্ন জিজ্ঞাসা করছি যে এই বিবৃতিটি সত্য নাকি সত্য নয় তাহলে আমাদের সেই প্রশ্নের উত্তর দিতে আমাদের সক্ষম হওয়া উচিত এবং আপনি স্বয়ংক্রিয়ভাবে বা যান্ত্রিকভাবে এটি করার জন্য প্রক্রিয়া বা একটি যন্ত্রপাতি তৈরি করতে চান যান্ত্রিকভাবে আমরা একটি নিয়মের সেট প্রয়োগ করে বোঝাতে চাই তখন মানুষের দ্বারাও এটা হতে পারে সুতরাং যখনই আমরা যুক্তির বিষয়ে কথা বলি আমরা প্রথমে ভাষার অংশ সম্পর্কে কথা বলি যেটি যে কোনও আনুষ্ঠানিক ভাষার মতো এই ভাষার অন্তর্গত বাক্যগুলির একটি সেট হবে তাহলে প্রস্তাবমূলক যুক্তির ভাষা কি এটির 2টি উপাদান রয়েছে একটিকে যৌক্তিক অংশ বলা হয় এবং এতে মূলত এই অপারেটর বা অপারেটর চিহ্নগুলির বর্ণমালা থাকে সুতরাং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা ভাষার সিনট্যাক্স এবং ভাষার শব্দার্থবিদ্যার মধ্যে পার্থক্য করতে চাই সুতরাং এই বক্তৃতা মধ্যে আমরা এইভাবে সিনট্যাক্স অংশ আছে আমাদেরকে এটা ব্যবহার করে সত্যের মধ্যে পার্থক্য বের করতে হবে তবে অবশ্যই এই চিহ্নগুলির অর্থ এই শব্দার্থবিদ্যা থেকে স্থির হবে এবং যার সাথে আপনি পরিচিত হবেন তা আমরা এই প্রতিটি অপারেটরের জন্য তৈরি করতে পারি এটি টেবিল এ দেওয়া হয়েছে সুতরাং এক স্তরের মধ্যে অন্যান্য সিনট্যাক্টিক স্তরে আমরা কেবল তাদের প্রতীক হিসাবে বিবেচনা করি আমরা বাক্যের শব্দার্থবিদ্যা সম্পর্কে কথা বলি তারপরে আমরা প্রুফ টেবিলে আসা আইডিয়ার দিকে প্রত্যাবর্তন করব আমরা শুধুমাত্র সিনট্যাক্স অংশের উপর ফোকাস করেছি কেবলমাত্র সেগুলিকে মূলত একটি প্রতীক মনে করুন তারপরে বন্ধনীর মতো অন্যান্য জিনিস রয়েছে যা আমরা ব্যবহার করতে পারি তারপরে একটি অযৌক্তিক অংশ রয়েছে এইভাবে আমরা বলতে চাই যে এটি সমস্যা থেকে সমস্যায় পরিবর্তিত হয় মূলত আমাদের ধরে নেওয়া যাক যে এখানে থেকে শুরু হয়েছে সুতরাং আমাদের কাছে প্রতীক রয়েছে যা প্রস্তাবিত প্রতীকগুলির সেট সুতরাং এটি সেই বর্ণমালা যা দিয়ে আমরা ভাষাটি তৈরি করি তা নিয়ে আমাদের একটি উদ্বেগ রয়েছে যা আমরা ব্যবহার করি এবং আমাদের কাছে একটি পরিবর্তিত সেট রয়েছে যা নীতিগতভাবে গণনাযোগ্য হবে এটি অসীম হতে পারে বা এটি অপরিহার্যভাবে ভালও হতে পারে আমরা শুধু 5টি স্টেটমেন্টের কথা বলছি আপনি একজন খাড়া হলে এই সেটটি স্টেটমেন্টের সহজ সেট হবে সুতরাং এটি প্রস্তাবিত প্রতীকগুলির একটি গণনাযোগ্য সেট হবে এবং আমাদের এখানে আরও 2টি প্রতীক রয়েছে একটি হল এই স্বরলিপি কিন্তু আপনি f 0 ব্যবহার করতে পারেন কিন্তু আপনি t বা 1 এমনকি সত্য ব্যবহার করতে পারেন এটা কোন ব্যাপার না মূলত এই 2টি চিহ্ন আছে যা তারা সব লজিক্সের মধ্যে রয়েছে যা আপনি প্রায়শই নীচে পড়েন এবং নিচের ফলস 0 এর সমান হবে মূলত এটি 2টি প্রতীকের একটি সেট হবে এটি 2 মূল্যবান যুক্তি হবে যা আমরা বলছি এবং যখন আমরা শব্দার্থবিদ্যা সম্পর্কে কথা বলি তখন আমাদের ভাষার প্রতিটি বাক্য এই চিহ্নগুলির একটির মানচিত্র হবে এবং এভাবেই শব্দার্থবিদ্যা মাসকে সংজ্ঞায়িত করা হবে আমরা আমাদের মধ্যে নিহিতভাবে বলব যে এটি সত্য বাক্যগুলির জন্য এটা দাঁড়িয়েছে আমি বলতে চাইছি যে এটি হল ফল বাক্য এবং এটি কেবলমাত্র আমাদের জন্য সত্য বাক্য তারা মাত্র 2 চিহ্ন ব্যবহার করে যা সত্য উপর ম্যাট হয় তবে একজন ভ্রমণকারী শব্দার্থকথা মনে রাখতে সাহায্য করে যেটি হল আমরা মিথ্যা বা সত্য বিবৃতি সম্পর্কে কথা বলছি আমরা কথা বলছি এই যন্ত্রপাতি কি এই মেশিনটি আমরা তৈরি করতে চাই মূলত একটি মেশিন যা প্রথমে এই ভাষাটিকে সংজ্ঞায়িত করে এবং তারপরে মূলত এই ভাষার বাক্যে পৌঁছানোর চেষ্টা করে এবং এটির জন্য যে কোনও জায়গায় একটি ম্যাপিং আন্দোলনে আসবে সুতরাং বাক্যগুলির সেটটিকে আমরা s p বলি যেখানে p প্রস্তাবনামূলক যুক্তি তে নিম্নরূপ সংজ্ঞায়িত করা হয়েছে এটি এই সেটের অন্তর্গত সুতরাং অবশ্যই আপনি জানেন যে তারা এমন কিছুর পক্ষে দাঁড়িয়েছে যা সর্বদা সত্য হয় বা এমন কিছু যা সর্বদা মিথ্যা সুতরাং এটি প্রস্তাবিত চিহ্নগুলির সেটটিকে আমাদের এই সেটটিকে p বলি তারপর আমরা বলি যে আলফা যদি p এর অন্তর্গত হয় তবে আলফা s p এর অন্তর্গত সুতরাং প্রতিটি প্রস্তাবিত প্রতীক বাক্য হবে এবং তারপর আমরা বলি যে আলফা বিটা p এর অন্তর্গত হবে সুতরাং আলফা বিটা এই চিহ্নগুলিকে আমরা ভেরিয়েবল হিসাবে ব্যবহার করব যেকোন বাক্যকে বোঝাতে মূলত আলফা এবং বিটা s p এবং a এর অন্তর্গত করা হয় এইগুলি অবশেষে অপারেটর প্রতীক সুতরাং এই চিহ্নগুলির মধ্যে আমরা বাইনারি এবং ইউনারির মধ্যে পার্থক্য করব এবং আমরা উচ্চ বা অপারেটর সম্পর্কে কথা বলব না এবং আমাদের a এর দরকার নেই সুতরাং এটি একটি ইউনারি আমরা প্রায়শই আপনি এই চিহ্নটি ব্যবহার করেন আমরা মাঝে মাঝে একটি তীরও ব্যবহার করি এর জন্য আমরা মাঝে মাঝে 2টি তীর ব্যবহার করি এবং সেখানে এমন চিহ্ন রয়েছে যা আমরা এখানে উল্লেখ করিনি তবে আমরা অন্যান্য চিহ্ন ব্যবহার করে ভাষা তৈরি করতে পারি আপনি কি জানেন যে ষোলটি সম্ভাব্য বাইনারি অপারেট রয়েছে যা আপনি ডিভাইস করতে পারেন এবং এগুলি তাদের মধ্যে একটি মাত্র 2 3 4 এবং আরও 12টি রয়েছে যা যদি আলফা বিটা বাক্যের সেটের অন্তর্গত হয় এবং তাই এই নির্দিষ্ট প্রতীক ব্যবহার করার পরিবর্তে আমাকে এখানে কিছু বিমূর্ত প্রতীক ব্যবহার করতে দিন যদি বলে এটি হল বাইনারি অপারেটর প্রতীক তাহলে আলফা হবে সুতরাং আমি শুধু এখানে ভাষা রক্ষা করছি সুতরাং উদাহরণস্বরূপ a যদি p এবং q প্রস্তাবিত চিহ্ন হয় তবে p এবং q এই সেটের অন্তর্গত এবং একবার এটি সেটের অন্তর্গত হয়ে গেলে আমরা p এবং q সেটের অন্তর্গত বলতে পারি সুতরাং মূলত আমরা এটিকে যেকোন সংখ্যক সময় একত্রিত করতে পারি এবং আমরা এমন বাক্য তৈরি করতে পারি যা সত্যিই দীর্ঘ এমনকি যদি প্রস্তাবিত চিহ্নের সেটটি সসীম হয় তাহলে ইউনারি প্রতীক হবে যদি আলফা s p এর অন্তর্গত হয় এবং আমরা শুধুমাত্র এই চিহ্নটি একটি ইউনারি অপারেটরে ব্যবহার করি তাহলে মূলত এখন আমরা সংজ্ঞায়িত করেছি আমরা কেন্দ্রীয় প্রস্তাবিত চিহ্ন দিয়ে শুরু করেছি এবং আমরা এটিকে আরও বাক্য দিয়ে বাড়িয়েছি এবং বাক্যগুলিতে অপারেটর ব্যবহার করছি সংযোগকারী অপরিহার্যভাবে এবং বন্ধনী প্রতীক হবে এবং তাই আমরা অপরিহার্যভাবে প্রতীকের অসীম সেট পেতে পারি সুতরাং এই সিনট্যাক্স এই বাক্যগুলির অর্থ প্রস্তাবমূলক যুক্তি দিয়ে হবে কিনা তা জানার দরকার নেই তাই অর্থ মূলত আমাদের এটা দেওয়া হয় সুতরাং আমি বলতে পারি যে এটি একটি বাক্যগুলির সেট যেমন অ্যালিস গণিত এবং পদার্থবিদ্যা পছন্দ করে এবং আমি এই বাক্যটিকে p বলি এটি শুধুমাত্র আমার নিজের স্বার্থে বানানো মূলত আমি অ্যালিস সম্পর্কে কারণ বলতে চাই এবং আমি অ্যালিস সম্পর্কে বাক্যগুলির একটি সেট তৈরি করি তাই আমি বলি যে আমি গণিত এবং পদার্থবিদ্যা পছন্দ করি এবং অ্যালিস সঙ্গীত পছন্দ করে যদি অ্যালিস গণিত পছন্দ করে তবে অ্যালিস বীজগণিত পছন্দ করে অ্যালিস বীজগণিত এবং সঙ্গীত পছন্দ করে তাই আমি সত্যিই বলতে হবে আমি শুধু সঙ্গীত পছন্দ করব তারপর অ্যালিস কলেজে যায় যে বলে আমার কাছে এই বাক্যগুলির সেট আছে সুতরাং সর্বদা আপনাকে এই ধরণের জিনিসগুলির সাথে পরিচিত হতে হবে যেভাবেই হোক না কেন আমরা পেশাদার যুক্তি দিয়ে এটা করতে পারি আমরা এই বাক্যটি থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই তাই এই বাক্যটি মূলত জানানো যাবে না সুতরাং আমি এখন এই সমস্যাটিকে প্রস্তাবনামূলক যুক্তিতে এনকোড করতে পারি এবং আমি বলতে পারি যে অ্যালিস যেমন গণিত p এবং অ্যালিস পদার্থবিদ্যা q কে পছন্দ করে তারপরে আমি p এবং q বাক্যটিকে কল করতে পারি কারণ অ্যালিস গণিত পছন্দ করে এবং অ্যালিস পদার্থবিদ্যা পছন্দ করে যাকে আমি m বলতে পারি এবং তারপর আমার একটি বিবৃতি আছে যদি অ্যালিস গণিত পছন্দ করে তাহলে অ্যালিস বীজগণিত পছন্দ করে সুতরাং এই বাক্যটিকে আমি a হিসাবে কল করতে পারি আসুন আমি একটি প্রতিনিধিত্ব করব এবং এটি বোঝাব এবং এই বাক্যটি বলে অ্যালিস লাইক মিউজিক o ইঙ্গিত করে যদি অ্যালিস মিউজিক পছন্দ করে এবং তারপর অ্যালিস কলেজে যায় তাহলে আসুন আমরা একে বলি c তাই এই বাক্যটি আমি a হিসাবে লিখতে পারি এবং m বোঝায় c আমি কেন বন্ধনী রাখলাম এর চারপাশে কিন্তু আমি তা করছি না কারণ যখন এটি পরিষ্কার হয় তখন আমরা প্রায়শই আমরা বন্ধনী রাখি না এবং এই বাক্যটি c হবে এবং আমরা এই বাক্যগুলি সত্য কি না তা দিয়ে জিজ্ঞাসা করছি সুতরাং আমি এখানে বলছি যে m এর অর্থ হল যে অ্যালিস সঙ্গীত পছন্দ করে কিন্তু এটি শুধুমাত্র আমাদের মধ্যে থাকবে কারণ যৌক্তিক যন্ত্রপাতি এই বিষয়ে মোটেই উদ্বেগজনক নয় সুতরাং যেমন আমরা যুক্তিকে আনুষ্ঠানিকভাবে সেট করি আমরা বলি যুক্তি এটি শুধুমাত্র এটির ওপর নির্ভর করে তাই মূলত আমরা যা জিজ্ঞাসা করতে যাচ্ছি তা হল এটি সত্য এটা সত্য এটা সত্য এটা সত্য তাহলে কি এই অগত্যা সত্য সংখ্যাটি যেটা আমরা বলেছিলাম যুক্তিবিদ্যায় তা মূলত কর্তনের জন্য কথা বলে কিন্তু হঠাৎ আপনি সত্য বিবৃতি সম্পর্কে কথা বলতে শুরু করেছেন কারণ আমরা যখন শব্দার্থবিদ্যা বলি তখন প্রথমে সত্য সম্পর্কে কথা বলি বাক্য মানে কি p মানে কি q মানে কি n মানে কি এখন আমরা বলছি যে যুক্তি মূলত এর সাথে সম্পর্কিত নয় অন্য জিনিস সত্য সত্য মান বা ট্রাম সত্য শব্দার্থবিদ্যা কিছু মানুষ এবং আমরা এখানে যা বলেছি তা হল একটি ম্যাপিং ক্যান যা এই বাক্যটির এই সাইট থেকে এই সাইটটিতে যায় আমরা এই ম্যাপিংটিকে সংজ্ঞায়িত করতে চাই এবং সেই 2টি প্রতীক হবে যা আমরা সেট করেছি যেগুলি আমাদের মধ্যে মিথ্যা এবং সত্যের পক্ষে এই স্ট্যান্ডটি অনুমান করবে সুতরাং ম্যাপিং কি কি একটি খুঁজছি আমরা একটি ম্যাপিং খুঁজছি যা আমার ভাষায় কোনো বাক্য আমদানি করে এবং এটিকে সেই 2টি চিহ্নগুলির মধ্যে একটিতে ম্যাপ করে যার অর্থ এটি আমাকে বলে তবে এটি আবার আমাদের মধ্যে থাকবে যে বাক্যগুলি সত্য না মিথ্যা সুতরাং আমরা একটি এই ম্যাপিং সংজ্ঞায়িত করতে হবে সুতরাং আমরা ফাংশন v দিয়ে শুরু করি যা এটিকে p এর সেটে মানচিত্র করে বাহ্যিকভাবে এর দ্বারা কী বোঝায় কেউ আমাকে বলছে কোনটা সত্যি আর কোনটা সত্যি নয় আমি বলছি যে অ্যালিস মিউজিক পছন্দ করে সুতরাং আমি ম্যাপিং দিচ্ছি এবং ম্যাপিং করছি p থেকে সত্য q থেকে সত্য বের করছি এবং তাই সাধারণভাবে পেশাদার বাক্যগুলির ম্যাপিং দেওয়া হলে আমরা একটি ম্যাপিং বের করতে পারি এটি সাধারণ সংস্করণ হবে যা আমরা পরে নির্দিষ্ট কিছুতে আসব কখনও কখনও আপনার অনিশ্চিত করা কঠিন হবে সুতরাং এটা বলা হয় যে p সত্য বা r এটা সত্য যেখানে a এর ম্যাপিং দেওয়া হয় না তবে আমাকে pm এর জন্যও ম্যাপিং দেওয়া হয় আমরা একটু পরে আসব প্রথমে আপনি সকলেই সংজ্ঞায়িত করেছেন যে যদি আপনাকে ম্যাপিং দেওয়া হয় যাকে আমরা বলি যা আপনাকে প্রস্তাবিত প্রতীকগুলির সেট থেকে এটিতে নিয়ে যায় তারপর এই মান ফাংশন সংজ্ঞায়িত করা যেতে পারে এবং আমরা নিম্নলিখিত হিসাবে করতে পারেন যে যদি হেল্প a p এর অন্তর্গত হয় তবে ভ্যাল আলফা এর সমান কারণ কাউকে একটি স্টার্ট দেওয়া হয় এটি ম্যাপ করে যাতে এই বিন্দু থেকে টেবিলের সাথে কথা বলা যায় val হল এটার সমান তারা সামান্য ওভার লোডিং করেছে আদর্শভাবে অপরিহার্যভাবে বিভিন্ন চিহ্ন ব্যবহার করা উচিত আমরা এখন 2টি সংজ্ঞায়িত করছি নীচের প্রতীক সবসময় সত্য মানচিত্র বলবে আপনি মিথ্যা পড়লেন সুতরাং আসুন আমরা এটিকে সত্য মানগুলির সেট বলি এবং এখানে বাইনারি সত্য মূল্যবান যুক্তিগুলির সাথে কাজ করি সুতরাং এই সত্যকে মূল্য দেয় যাকে আমরা মিথ্যা বলি একে আমরা সত্য বলি এবং নীচের অংশটি সর্বদা মিথ্যা হতে হবে এবং শীর্ষ সর্বদা মানচিত্রটি সত্যের জন্য দাঁড়ায় এবং তারপর যদি ভ্যাল আলফা সত্যের সমান হয় তবে ভ্যাল না আলফা ফর্মের সমান সুতরাং আলফা মানচিত্র সত্য এবং আলফা সেখানে আমার ভাষায় বাক্য হবে তারপর অন্য একটি বাক্য যা আমি এই বা ইউনারি অপারেটরের সাথে আলফা উপসর্গের জন্য আমরা অবশ্যই বন্ধ করব আমাদের মধ্যে আলফা থাকবে না তারপরে আলফা মানচিত্র মূলত f করতে হবে এবং এইভাবে আপনি অন্যান্য নিয়মগুলি ঠিক করতে পারেন সুতরাং উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যদি আপনি আলফা সত্য নিয়ন্ত্রণ করেন এবং val বিটা মিথ্যার সমান হয় তবে ভ্যাল আলফা বোঝায় বিটা মিথ্যার সমান হয় সুতরাং আমরা এটির সাথে পরিচিত সুতরাং আমরা এটি ঠিক করার জন্য আমাদের সময় ব্যয় করব না মূলত আপনি এই ধরণের বিবৃতিগুলিকে একটি টেবিলে রূপান্তর করতে পারেন সুতরাং উদাহরণস্বরূপ একটি আলফা বিটা আলফা এবং স্থান বিট হবে সুতরাং মিথ্যা মিথ্যা সত্য হবে মিথ্যা সত্য হবে আপনি তা খুঁজে বের করতে পারেন 0 এবং একটি বেছে নেওয়া উচিত যে যাইহোক আপনি অন্তর্নিহিত মানের জন্য সত্য টেবিল বের করবেন না সুতরাং এটি নিহিতের জন্য সত্য সারণী হবে এইগুলি আমি পছন্দ করতে পারি তবে প্রতিটি নিম্নের জন্য আমি এইরকম একটি বাক্য লিখতে হবে সুতরাং এটি একটি তৃতীয় সারির জন্য দাঁড়িয়েছে এখানে এই বিবৃতি এই তৃতীয় সারির কল তাই আমি 2 টেবিল বিবেচনা করেছি আমি দূরত্বের মতো রাইট স্টেটমেন্ট করতে পারি কিন্তু আমরা অপারেটর ব্যবহার করে তৈরি করা হলে বাক্যের শব্দার্থবিদ্যাকে যৌগিক বাক্যে তুলে ধরতে হবে কীভাবে এই শব্দার্থবিদ্যাকে সংজ্ঞায়িত করতে হয় তার সাথে আমরা পরিচিত এবং আমাদের এই যুক্তির নিয়ম রয়েছে যা আমরা সকলেই মূলত পরিচিত তাই এটা কি করেছেন আমরা অফসেট করি যে আমরা পেশাদার যুক্তিবিদ্যার ভাষা সংজ্ঞায়িত করেছি আমরা সংজ্ঞায়িত করেছি বাক্যগুলির সেট কী হবে যা এই আনুপাতিক যুক্তি তৈরি করে এবং তারপর আমরা ম্যাপিং সংজ্ঞায়িত করেছি যা আমাদের বলে যে তিনি যদি উপাদান বাক্যগুলির সত্য মান জানতেন আমরা কীভাবে এই সত্যের মানগুলিকে আরও যৌগগুলিতে তুলতে পারি এবং এটি করার জন্য আমাদের নিয়ম রয়েছে যার অর্থ আমাদের এই মূল্যায়ন দেয় যা 5টি পারমাণবিক বাক্য একটি সমানুপাতিক প্রতীক এবং তারা যথাক্রমে সত্য মিথ্যা সত্য মিথ্যা মানচিত্র আছে তারপর অসীম ফর্মালাইজ সম্পূর্ণ সেটের জন্য হবে আমার কাছে নির্ণয় করার জন্য একটি প্রক্রিয়া আছে যেখানে তারা সত্যের মানচিত্র দেখায় যেখানে তারা মিথ্যা এবং আমি সত্য টেবিল বা এরকম কিছু ব্যবহার করে করতে পারি সুতরাং যুক্তি যন্ত্র এখানে আসে সুতরাং লজিক মেশিনারি লজিক মেশিনারিতে আসে কারণ আমরা সেট করি এটি শুধুমাত্র ফর্মের সাথে ডিল করে এটি বিষয়বস্তুর সাথে ডিল করে না এটি শব্দার্থবিদ্যার সাথে নয় এটি অর্থের সাথে লেনদেন করে না যা আমরা আগ্রহী তা হল আমরা একটি সিনট্যাকটিক মেশিনের টেবিল করতে পারি যা মূলত আমাদের জন্য সেই ম্যাপিংটি করবে এই নিয়মগুলি বারবার প্রয়োগ করার পরিবর্তে আপনি নিয়মগুলি প্রয়োগ চালিয়ে যেতে পারেন যদি কিছু সূত্র থাকেl এবং কিছু সূত্র বিটা এর জন্য সত্যই কি এটি নির্ভর করে যদি উভয়ই সত্য হয় তবে এই বাধ্যতামূলক সূত্রটি সত্য এবং আপনি মূলত ভাঙ্গতে পারেন স্টাফদের সত্যিকারের টেবিল তৈরি করার পরিবর্তে এটি করার জন্য আমাদের কি বিকল্প ব্যবস্থা থাকতে পারে সুতরাং যে কেউ একটি এই ফাংশন সঞ্চয় করে কোনটি প্রফেশনের সত্য এবং কোনটি থেকে পড়ে আমরা এই ফাংশনটি মান গণনা করতে পারি যা যৌগিক বাক্যের জন্য কিছু বলে এবং এটি থেকে আমরা এই সংজ্ঞায়িত করতে পারি যে t হল 5 টি বাক্যের সেট সুতরাং আমি যে সকল বাক্য গঠন করতে পারি তার মধ্যে আমার ভাষা ছিল শব্দার্থবিদ্যা আমাকে বলে যে কোনটি সত্য এবং কোনটি ফেল কিন্তু আমার কাছে সেই বাক্যগুলিতে পৌঁছানোর নিজস্ব তরঙ্গ রয়েছে আমি এই স্কুলগুলি প্রয়োগ করতে জানি না আমি টেবিলে তৈরি করতে চাই না কারণ 2টি টেবিলের পাশ তখন খুব বড় হয়ে যায় মূলত আমার এখানে 2টি উপাদান আলফা বিটা রয়েছে এবং আমার কাছে 4 সেট আছে 4 রোজ এটা সত্যি হতে পারে টেবিলে যদি আমার কাছে একটি বাক্য থাকে যেমন আলফা এবং বিটা ইঙ্গিত করে বা ডেল্টা ইঙ্গিত করে থিটা এবং আমার কাছে 5টি ভেরিয়েবল আছে এবং আমার কাছে সত্য টেবিলে 5টি গোলাপ আছে এবং বাকি 2টি আছে সুতরাং সত্য সারণীর দিকটি সংখ্যার প্রস্তাবনামূলক ভেরিয়েবল সেটের সাথে দ্রুতগতিতে যায় যা আমি আমার বাক্যে মূলত ব্যবহার করি সুতরাং আমি একটি সত্যিকারের সারণী তৈরি করতে চাই আমরা কি করি যা আমরা একটি অনুমানের নিয়মের ধারণা সেটে সংজ্ঞায়িত করেছি সুতরাং আমাকে এই অংশ আউট হয়েছে সুতরাং আমরা কি আগ্রহী এটা আমরা আগ্রহী আমরা সত্য বাক্যগুলির সেই অয়েট সেটে পৌঁছাতে আগ্রহী এবং আমি এর দ্বারা বোঝাতে চাই যে যদি আমি প্রতিশ্রুতি দিয়ে থাকি যা এই সেট p যা শব্দার্থবিদ্যার সংজ্ঞায়িত করা যায় তাহলে সেট টি তৈরি করে আমি সত্য বলে ধরে নিই সুতরাং এগুলি সত্য বলে ধরে নেওয়া হয় তবে সেখানে গর্ত সেট যা সত্য হবে সুতরাং উদাহরণস্বরূপ আমি বলতে পারি q সত্য বা নয় এই হোল অসীম সুতরাং আমি এই প্রতীকগুলি ব্যবহার করি বাক্যগুলি তৈরি করতে পারি এবং আমি নিজেকে প্রশ্ন করতে পারি সেগুলি সেখানে সত্য ছিল আমি সত্য বাক্যগুলি সংগ্রহ করতে পারি আর আমার কাছে এই সেটটা আসলেই দেখা যাচ্ছে যে সে এই সেটে পৌঁছানোর মেকানিজমকে সত্য বলছে এখন আপনি লজিক মেশিনের কথা বলছেন অথবা এই ব্যবহার আপনি বলতে পারেন এবং অনুমান করতে পারেন তাহলে অনুমানের নিয়ম কি অনুমানের নিয়ম হল একটি প্যাটার্ন এবং সবচেয়ে জনপ্রিয় যে কোন চিন্তার সাথে পরিচিত একজনকে বলা হয় নোডস পোনেনস এবং মোডাস পোনেন্স বলে যে যদি সে একটি বাক্য আলফা দেখতে পায় এবং এই বাক্যটি বাক্যগুলির সেটের অন্তর্গত এবং আপনি যদি একটি বাক্য দেখতে পারেন সেখানে আলফা বিটাকে বোঝায় তারপর আমরা বাক্যে বিটা যোগ করতে পারি আমি এর দ্বারা কি বোঝাতে চাই যে আমার কাছে প্রাঙ্গনের সেটে বাক্যের একটি সেট থাকে উদাহরণস্বরূপ আমাদের বাক্যগুলির ডেটা বেস আপনি যদি একটি a ব্যবহার করতে চান তবে আমি ডেটা বেসে অপরিহার্যভাবে নতুন বাক্য যুক্ত করতে পারি এবং আমি কিভাবে তা করতে পারি আমি এই প্যাটার্ন ম্যাচিং মেকানিজম দ্বারা এটি করি যা বলে যে আমার যদি আলফা থাকে এবং আমার যদি আলফা অন্তর্নিহিত বিটা থাকে তবে আমি মূলত বিটা যোগ করতে পারি সুতরাং এটি অনুমানের নিয়ম যেখানে আপনি অবশ্যই পরিচিত দেখতে পাবেন সুতরাং কল সরলীকরণের জন্য আমাদের এটি প্রয়োজন হবে এটি বলে যে আপনি যদি এই ধরণের বাক্য দেখতে পান তবে আপনি এই ধরণের বাক্যটি আলফা করতে পারেন সুতরাং লক্ষ্য করুন যে একবার আপনার সরলীকরণের মতো নিয়ম থাকলে আমরা সমস্ত পারমাণবিক প্রস্তাবের জন্য সমস্ত পারমাণবিক মূল্যায়নের সেট আমাদের কাছে আছে কাউকে p এবং q এর a দেওয়া হয় এটি প্রয়োগ করে আমরা সর্বদা q এর সাথে বা p যোগ করতে পারি তারপর আমরা এই বলে বাক্যটি বিটা যোগ করতে পারি বা আমরা আমাদের ডেটা বেসে এই নতুন বাক্য আলফা যোগ করতে পারি আমরা এমন টার্নও ব্যবহার করি যা আমরা মূলত বিটা অর্জন করতে পারে বা আমরা টার্ন প্রমাণ বিটাও ব্যবহার করি সুতরাং যদি আলফা আমাদের দেওয়া হয় এবং আলফা বোঝায় যে বিটা আমাদের দেওয়া হয় যখন আমরা বলতে পারি আমরা বিটা বের করতে পারি বা আমরা প্রমাণ করতে পারি যে বিটা মূলত সত্য সুতরাং একটি প্রমাণের ধারণাটি সত্যের ধারণা থেকে আলাদা যে আমরা সেখানে কথা বলেছি সত্যের ধারণাটি অপারেটরদের শব্দার্থবিদ্যার উপর ভিত্তি করে যা আমরা সংজ্ঞায়িত করেছি এটি কী করে হয় এবং মানে কি নিহিতার্থ মানে কি অস্বীকার মানে কি এবং যখন তিনি বলতে চান তখন আমরা মূলত সত্য টেবিল সম্পর্কে কথা বলছি এবং এই সত্য মানগুলি আপনাকে সত্যের মূল্য দিতে পারে এটাই হল সেই অপারেটরদের অর্থ এবং সত্যের ধারণাটি শব্দার্থবিদ্যার ধারণার উপর ভিত্তি করে সুতরাং প্রমাণ বা ডেরিভেশনের ধারণা বিশুদ্ধভাবে সিনট্যাক্টিক ধারণাকে বিরক্ত করে এটি সম্পূর্ণরূপে প্যাটার্ন মিলের উপর ভিত্তি করে এটি বলে যে আপনি যদি দেখতে পারেন তবে এটি এমন একটি প্যাটার্ন যা আপনি দেখতে পারেন তবে এটি একটি প্যাটার্ন তারপরে আপনি এই প্যাটার্নটি বের করতে পারেন এটি অন্তত পৃষ্ঠে করার মতো কিছুই নয় যা ধারণাটি মূলত আদর্শভাবে প্রমাণ করে অবশ্যই আমরা এই ধরনের একটি সিনট্যাকটিক মেশিনে থাকব না যা এমন কিছু তৈরি করছে যাতে আমরা আগ্রহী নয় এবং আমরা সত্য বিবৃতিতে আগ্রহী আমরা জানতে চাই এটা কি সত্য এমনকি কিছু আছে যা প্রাঙ্গনে সত্য নয় সুতরাং প্রমাণ করার তত্ত্ব হল নাম যা আমরা ব্যবহার করি সুতরাং এটি মূলত তাই আসুন আমরা মেশিনটি দেখার আগে এখানে কী ঘটছে তা দেখা যাক যদি আমাদেরকে p এবং q দেওয়া হয় তাহলে লেবেল নম্বর এটি এখন সত্য এবং আপনি এই প্রক্রিয়ার সাথে পরিচিত হন p বোঝায় a বা a এবং m কে বোঝায় c এখানে চতুর্থ ঘটনা হল এমন একটি পদ যা আমরা কখনও কখনও ব্যবহার করেছি এই 4টি বাক্য সত্য তারপর একটি উপসংহার যা আমরা দেখেছি তা হল সত্য এলিস কলেজে যাবে বা যাবে না তা মূলত আমরা এই বাক্যের অর্থের দিকে তাকিয়ে নেই এমনকি বাক্য সত্য কিনা তাও দেখি না আমরা জিজ্ঞাসা করছি যে এই যন্ত্রপাতি যা আমাদের কাছে আছে আমরা অনুমান করার সরঞ্জাম সম্পর্কে কথা বলেছি আরো কিছু নিয়ম আছে যেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি এবং প্রয়োজনে তিনি প্রবর্তন করবেন যে আমরা কি এই যন্ত্রটি এই সূত্রটি তৈরি করতে পারি বা এই সূত্রটি বের করতে পারি c a এই সূত্রটি প্রমাণ করতে পারি তাহলে এই যন্ত্রপাতি কি এই লজিক মেশিনটি মূলত বলে যে আমাদের নিয়ম বাছাই করুন এবং ডেটা দ্বারা সংশ্লিষ্ট ডেটার অর্থ ছিল বাক্যগুলি যা ইতিমধ্যেই রয়েছে সুতরাং উদাহরণস্বরূপ এই বাক্যগুলি ইতিমধ্যেই আমাদের কাছে অপরিহার্যভাবে দেওয়া হয়েছে এবং যদি কিছু নিয়ম প্রযোজ্য হয় তবে ডেটা সেই নিয়মটি গ্রহণ করুন এবং সেই ডেটা নিন এবং সেখানে একটি নিয়মের পরিণতি যোগ করুন এখানে স্পষ্টভাবে বলেছি ফলাফল কী এর ফলাফল হল লাইনের নিচে রিটার্ন লাইনের নিচে রিটার্ন করুন এখানে আমরা এই নিয়মটি বোঝানোর আরেকটি উপায় ব্যবহার করি আমরা বলি আলফা বোঝায় বিটা এই নিয়মটিকে সঠিক করার আরেকটি উপায় আছে সেটা হল আলফা দেওয়া এবং আলফা বিটা দিলে আপনি বিটা বের করতে পারবেন সুতরাং এই চিহ্নটি জিনিস প্রমাণ করতে বা বের করার জন্য ব্যবহার করা হয় এবং এটি একটি অনুমান পদ্ধতির নিয়ম বলছে যে যদি এটি আপনাকে দেই তাহলে যোগ করতে পারেন এটির সাথে মিলিত হওয়াও সত্যের ধারণা তারপর আমরা জিজ্ঞাসা করছি যদি এটি সত্য এবং c সত্য আমরা এইভাবে চাইব যেমন p এবং q এবং n এবং p বোঝায় এই একটি a আছে n এবং c আমাদের কাছে আছে সুতরাং বাক্যগুলির সাথে আমাদের সামাজিক সত্য মূল্যের চিঠিপত্রের ধারণা রয়েছে আমরা বলছি যে এই 4টি বাক্যে c রয়েছে সুতরাং প্রাঙ্গন হল 4টি জিনিস যা আমাদের কাছেও আছে বাক্যটিতে c এবং প্রথম ভিত্তি দ্বিতীয় ভিত্তি তৃতীয় ভিত্তি চতুর্থ ভিত্তিটি আছে এবং এই অনুরূপ প্রতীক কিন্তু এটি 2 লাইন এনটেইলমেন্ট এর জন্য একটি এনটেইলমেন্ট বলে যে যদি এটি সত্য হয় তাহলে সত্য যে এটি এনটেইলমেন্ট নয় সুতরাং এটি সত্য 2 বাক্যগুলির সেট যা আমরা একটি এনটেইলমেন্ট সম্পর্কে কথা বলি যা মূলত জিজ্ঞাসা করা প্রশ্নটি এইভাবে দেখুন এটি 2 বাক্যের সেটের অন্তর্গত বা এই প্রাঙ্গনে প্রশ্নটি অন্তর্ভুক্ত করে না আমরা এখানে জিজ্ঞাসা করছি যে আপনি কি প্রাঙ্গন থেকে দেখতে পাবেন যা আমরা দেখতে পাচ্ছি এনটেলমেন্টের জন্য অনুমানের এই নিয়মগুলি ব্যবহার করছি আমাদেরকে সত্য ব্যবহার করতে হবে অপারেটরদের জন্য স্থিতিশীল হবে সুতরাং আমি তাই সত্য যে তারা ভিন্ন সুতরাং লজিক যন্ত্রপাতি মূলত প্যাকেবল এবং সংশ্লিষ্ট ডেটা বলে এবং নিয়মের ফলাফল যোগ করে এবং আমরা এটি অগত্যা রাখি এবং এটি যা তৈরি করবে তা হল সূত্রের আরেকটি সেট যা আমরা কল করব তা হল এই কলটি যা আমাকে দেওয়া হয় কারণ আমি আগে p চিহ্ন ব্যবহার করেছি আসুন আমরা বলি p r প্রতীক সেট কি এটি একটি সেট আমি এখানে লিখতে হবে প্রমাণযোগ্য সূত্র সেট সুতরাং আমি দৃঢ়ভাবে সূত্রের পরিভাষায় স্যুইচ করেছি কিন্তু মূলত একটি সূত্র আমার ভাষায় একটি বাক্য sp একটি ভাল ফর্ম সূত্র এটি একটি সংক্ষিপ্ত ফর্মুলা যা আমি বাক্যটিতে ব্যবহার করে গঠন করতে পারি সেটি হল একটি সূত্র এবং এই সেট p r হল সেই সমস্ত সূত্রগুলির একটি সেট যা প্রাঙ্গনের সেট এবং প্রভাবের নিয়মগুলির সেট দিয়ে প্রমাণ করা যায় যা মূলত আমাকে দেওয়া হয় সুতরাং আমরা যে প্রশ্নটি জিজ্ঞাসা করছি তা হল c এই সেটের অন্তর্গত এই লুপটি লেখা হয় যা অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে কারণ সেটটি আসলে অসীম আমরা একটি পরিসমাপ্তি মানদণ্ড রাখতে পারি যদি c এর পরিণাম c এর সমান হয় তবে মূলত আমরা থামতে পারি আমরা কেবল শর্তটি রাখতে পারি সুতরাং এর মানে হল আমরা শুধুমাত্র c এর জন্য একটি প্রমাণ তৈরি করার জন্য প্রোগ্রামটি লিখছি এবং অন্যান্য প্রমাণযোগ্য সূত্রগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করছি না সুতরাং এটি একটি ছোট বৈচিত্র মূলত তাই কিভাবে আমরা এই সম্পর্কে যেতে হবে এটি আমাদের দেওয়া হয়েছে আমরা এখানে p যোগ করতে পারি কারণ সরলীকরণ নামক একটি ভূমিকা রয়েছে যা বলে যে আপনার যদি আলফা এবং বিটা এবং আলফা মিল থাকে তাহলে p এবং বিটা q এর সাথে মিলে যায় অতএব আমি এখানে সরলীকরণের মাধ্যমে অন্য একটি নিয়ম তৈরি করতে পারি সুতরাং আমি এখন মোডাস পোনেস ব্যবহার করতে পারি কারণ আমার কাছে p আছে মনে রাখবেন মোডাস পোনেস যোগ করতে পারি যদি আপনার আলফা থাকে আলফা হল p এবং আলফা বোঝায় বিটা যা p বোঝায় অতএব আমি বিটা হয়ে যেতে পারি এবং আমি একটি যোগ করতে পারি আরেকটি নিয়ম আছে যা বলে যে যদি আমার কাছে 2টি জিনিস থাকে তারপর সেই 2টি জিনিসের সংযোজন যোগ করা যেতে পারে যাকে যোগ বলা হয় তবে আমি am লিখতে পারি কারণ আমার a আছে এবং m আমি লিখতে পারি এবং m যোগ করতে পারি এটি প্রভাবের আরেকটি নিয়ম যা আমি এখানে লিখিনি স্পষ্টভাবে এবং তারপর আবার আমি মোডাস পোনেস ব্যবহার করতে পারব সুতরাং আদর্শভাবে আমার বলা উচিত কিভাবে আমি এটি পেতে পারি আমি এটি একটি থেকে পেয়েছি এবং সরলীকরণ কিভাবে আমি এটি পেতে পারি আমি 5 এবং 3 থেকে এটি পেয়েছি তাই মূলত এই মোডাস পোনেস সুতরাং আপনি স্কুলে জ্যামিতি এবং বীজগণিত অধ্যয়ন করে এই প্রক্রিয়াটির সাথে পরিচিত হবেন সুতরাং এখন আমি একটি m পেয়েছি আমি a এবং m যোগ করে এটি পেয়েছি এবং তারপর শেষ জিনিসটি হল c কারণ আমার কাছে এটি a এবং m a এবং m মিলছে আলফা এবং a এবং m বোঝায় c আলফা বোঝায় বিটা সুতরাং সি বিটা মিলে যায় সুতরাং আমি মোডাস পোনেস ব্যবহার করতে পারি সুতরাং এটি c এর প্রমাণে পৌঁছানোর একটি সিনট্যাকটিক মেশিন যা অপারেটরদের অর্থের দিকে তাকায় না এটা বুঝতে পারছি না m মানে কি ইমপ্লিকেশন কিসের জন্য দাঁড়ায় তা হল প্রভাবের নিয়মগুলির সেট যা আপনি যদি এই প্যাটার্নটি দেখতে পান তবে তা জানেন এবং আপনি এই প্যাটার্নটি দেখতে পাচ্ছেন আপনি আপনার ডেটা বেসে একটি নতুন সূত্র যোগ করতে পারেন এবং আমরা এটিকে একটি চক্রে রাখতে পারি এবং বলতে পারি আমরা c যোগ করতে পারি সুতরাং এই সময়ে আমরা c যোগ করেছি সুতরাং আমরা বলতে পারি এটি c এর মধ্যে প্রমাণযোগ্য হবে সুতরাং এটি প্রমাণের ধারণার একটি ধারণা হবে যেটি আমরা সিনট্যাকটিক মেশিনের পরে আছি কারণ প্যাটার্ন ম্যাচিং অ্যালগরিদমগুলি লেখা সহজ এবং এই ক্ষেত্রে প্যাটার্নগুলি সঠিক সুতরাং আপনি জানেন যে ম্যাচ করা এমনকি কঠিন নয় এবং আপনি নিয়ম এবং ম্যাচিং ডেটা খুঁজতে পারেন এবং নতুন ডেটা চালিয়ে যেতে পারেন সুতরাং আপনি ফরোয়ার্ড অনুসন্ধান অ্যালগরিদম কল্পনা করতে পারেন যা বলে যে এটি আমাকে দেওয়া হয়েছে এটি থেকে আমার কাছে একটি নিয়ম আছে এবং এই আমি এই থেকে এই জন্য করতে পারি এবং এই থেকে আমি এই অনুমান করতে পারি এবং অন্য কিছু থেকে আমি এই অনুমান করতে পারি তাই আমি এগিয়ে যেতে পারি সুতরাং যদি আমি এই সূত্রে পৌঁছাতে পারি তবে আমি থেমে গেছি সুতরাং আমরা যে পাওয়ার স্টেট স্পেস অনুসন্ধানের কথা বলেছি তা মূলত এখানে করা হচ্ছে সুতরাং লক্ষ্য করুন যে আমরা বলেছি একটি নিয়ম বাছুন আমরা বলিনি কোন নিয়মটি নিতে হবে অবশ্যই একটি খুব জটিল প্রশ্ন যা আপনি কোনও দিকে যেতে পারেন সুতরাং এটি স্পষ্টতই সেই জিনিস যা আমাদের পরবর্তী মোকাবেলা করতে হবে তাই আমরা কি করেছি আমরা প্রপোজিশনাল লজিকের ভাষা সংজ্ঞায়িত করেছি এটি আসলে তারপর শব্দার্থবিদ্যা সত্য ফাংশন শব্দার্থবিদ্যা হবে যা বলে যে একটি বাক্য দেওয়া হয়েছে আমরা সত্য সারণী পদ্ধতির ব্যবহার করে এটি সত্য মানতে পৌঁছাতে পারি তারপর আমরা অনুমান তৈরির এই যন্ত্রের কথা বলেছিলাম যা শব্দার্থবিদ্যার দিকে নজর দেয় না কিন্তু এটি শুধুমাত্র সিনট্যাক্সের দিকেই দেখায় এটি একটি সিনট্যাকটিক মেশিনারি এবং মূলত নতুন সূত্র যোগ করে আমরা ফর্মুলা তৈরি করার জন্য একটি মেশিনের বিল সাজাতে পারি তাহলে এই যন্ত্রপাতি ভালো যন্ত্রপাতি কিনা এই হল এই প্রশ্ন যা সমস্ত যুক্তিবিদদের দ্বারা জিজ্ঞাসা করা হয় তাহলে কি আমরা আছি আমাদের একটি লজিক মেশিন আছে এই লজিক মেশিন কি আমরা যা করতে চাই আমরা তা করতে চাই সুতরাং 2টি ধারণা আছে যা আমরা এখানে ব্যবহার করি একটি হল স্থিরতার ধারণা সুস্থতার ধারণাটি বলে যে আমার যন্ত্রপাতি কেবলমাত্র সত্য সূত্রগুলি তৈরি করবে যা আমরা এইভাবে প্রকাশ করতে পারি সুতরাং বলুন যে l আমাদের দেওয়া একটি ভাষা বা আমাদের দেওয়া প্রাঙ্গনের সেট আছে l আলফা যোগ করে আলফা উদ্ভূত হয় তবে nl আলফা ধারণাকে অন্তর্ভুক্ত করে তাই স্থিরতা হল যে আমার যুক্তিবিদ্যা যন্ত্র শুধুমাত্র সত্য সূত্র তৈরি করবে যদি এটি তৈরি করে সেই সূত্রটি সত্য হতে হবে অবশ্যই তুচ্ছভাবে যদি আপনার লজিক যন্ত্রপাতি এমন কোনো সূত্র তৈরি না করে যা একটি শব্দ মেশিন হবে কিন্তু যে অবশ্যই একটি বৈশিষ্ট্য সম্পূর্ণতা হিসাবে একটি খুব ভাল যন্ত্রপাতি নয় যে আমরা ইতিমধ্যে কথা বলেছি তারপরে l সম্পূর্ণতা বলে যে যদি একটি সূত্র সত্য হয় তবে আমার লজিক মেশিনে সেই সূত্রটির জন্য একটি ডেরিভেশন রয়েছে যদি আমার কাছে একটি নন ডিটারমিনিস্টিক মেশিন থাকে তাহলে সে জানত কোন ভূমিকা নিতে হবে এবং কোন ডেটা প্রয়োগ করতে হবে সে মূলত একটি ডেরিভেশন তৈরি করবে অবশ্যই অনির্ধারণবাদ না থাকার অনুপস্থিতিতে আমাদের অনুসন্ধান ব্যবহার করতে হবে এবং আমরা সেই দিকে মনোনিবেশ করব যখন আমরা সুস্বাস্থ্যের সাথে টাই এগিয়ে যাব এমন একটি ধারণা যা মূলত সুস্থতা থেকে উদ্ভূত হবে কিন্তু এটা কি কনসিসটেন্সি কনসিসটেন্সি বলে থিটা লজিক কনসিস্টেন্ট যদি আপনি আলফা বা নেগেশান অফ আলফা বের করতে পারেন তবে দুটোই মূলত না আলফা আহরণ করে এবং আমাকে অবশ্যই একচেটিয়া ব্যবহার করতে হবেl আলফার নেগেটিভ ব্যবহার করতে হবে সুতরাং এটি একচেটিয়া জন্য দাঁড়িয়েছে যা আমি এখানে সংজ্ঞায়িত আছে এটি একটি প্রতীক নয় কিন্তু আমরা এটির পরিপ্রেক্ষিতে এটি সংজ্ঞায়িত করতে পারি সুতরাং সামঞ্জস্যতা মূলত দৃঢ়তার সাথে আবদ্ধ হয় আপনি যদি এই সম্পর্কে একটু চিন্তা করেন তবে কেবলমাত্র সেই জিনিসগুলির মধ্যে একটি সত্য হবে এবং সুস্থতা বলে যে আমি কেবলমাত্র সেই সত্য 2টি জিনিস প্রমাণ করতে পারি যদি আমি কিছু প্রমাণ করি তবে এটি অবশ্যই সত্য হবে সুতরাং এটা আলফা হতে পারে না এবং আলফা প্রাপ্ত হচ্ছে না কিন্তু প্রায়শই আমরা সঙ্গতিপূর্ণতা সম্পূর্ণতা এবং ধারাবাহিকতা সম্পর্কে কথা বলি সুতরাং আমরা যখন পরবর্তী ক্লাস শুরু করব আমরা এই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে কথা বলব আমরা প্রশ্ন করব কবে আমার সিস্টেম সাউন্ড হবে আমি কিভাবে বলবো এই নিয়মটা সাউন্ড সুতরাং আমরা এই প্রশ্নটি জিজ্ঞাসা করব আমরা সম্পূর্ণতা সম্পর্কেও একটু কথা বলব তবে আমরা প্রমাণ করব না যে এটি সম্পূর্ণতার বৈশিষ্ট্যগুলি কেবলমাত্র একটু লম্বা এবং তারপরে আমরা উচ্চতর ক্রম লজিক্সে অগ্রসর হব মূলত আমি আপনাকে লজিক্যাল সিস্টেমগুলির একটি উদাহরণ দিতে পারি যা স্বতঃসিদ্ধ সিস্টেম হিসাবে পরিচিত ছিল সুতরাং গত 200 বছর ধরে গণিতবিদ স্বতঃসিদ্ধ সিস্টেম তৈরির কথা বলছেন সুতরাং তারা বলছে আপনি যদি অপারেটরদের এই সেটটি ব্যবহার করেন এবং এই নিয়মটি ব্যবহার করেন তবে আপনার লজিক মেশিন মূলত সম্পূর্ণ সুতরাং আমি আপনাকে একটি উদাহরণ দেব আপনি তাদের সম্পূর্ণতা প্রমাণ করতে পারবেন না তবে আমরা এটি সম্পর্কে মূলত কথা বলতে পারি সুতরাং পরবর্তী ক্লাসে আমরা সুস্থতা এবং সম্পূর্ণতা দিয়ে শুরু করব এবং তারপরে যুক্তির দিকে এগিয়ে যাব অবশেষে আমরা এই যন্ত্রের দিকেও ফোকাস করব যে আসলেই এই অ্যালগরিদমটি কী হওয়া উচিত এটি মূলত মজুরি বলে মনে হয় এবং এটি কাজ করার জন্য অনির্ধারণবাদের এই সমস্ত শক্তির প্রয়োজন প্রমাণগুলি অর্জন করতে সক্ষম হওয়ার জন্য আমাদের আরও দক্ষ কিছু প্রয়োজন যা অবশ্যই লক্ষ্য করুন যে আপনি অবশ্যই জানেন আমরা প্রথম ধরণের যুক্তির বিষয়ে কথা বলছি না কিন্তু প্রথম ধরণের যুক্তিতে আপনার এই সমস্যাটি হবে আপনি বলতে পারেন যদি একটি সংখ্যা বিজোড় হয় তবে এটি উত্তরাধিকারী হল জোড় এবং যদি কেউ আপনাকে বলে যে 5টি বিজোড় তাহলে আপনি বলবেন যে 6টি জোড় 7টি বিজোড় 8 অবশ্যই বলে একটি দিকে যান আপনার কাছে অন্য নিয়মটিও থাকতে হবে যদি একটি সংখ্যা জোড় হয় এবং এটি উত্তরসূরি হয় তাহলে এটি বিজোড় হবে তারপর আপনি কেবল বিবৃতি দিতে থাকবেন 5 বিজোড় 6 জোড় 7 বিজোড় 8 জোড় 9 বিজোড় এবং আপনি কখনই সেই লুপটি অপরিহার্যভাবে বের করতে পারবেন না সুতরাং স্পষ্টতই এটি একটি অসীম শাখায় গভীরতার প্রথম অনুসন্ধানের মতো যা এখানে এই অ্যালগরিদমের মধ্যেও বিপদের ভাগ্য এবং আমাদের সেই অ্যালগরিদমের কয়েকটি বিষয়ের দিকে নজর দিতে হবে সুতরাং আমরা এখানে থামব